আমরা আমাদের আলোচনা পুনরায় শুরু করব FEM অর্থাৎ নতুন পদ্ধতি আমরা পড়ে আসলাম এবং এর পিছনে আমাদের প্রধান ইচ্ছে যে আমরা এই ওয়েটেড রেসিদুয়াল পদ্ধতি পুনর্গঠন এর জন্য অতএব আমরা আগেই দেখেছি যে রেসিদুয়াল ছিল Lϕ ও f এর পার্থক্য আদর্শ হিসেবে আমরা ধরতে চাই যে এই পার্থক্যের মান 0 এবং যেটি টেস্টিং ফাংশন বা ওয়েটিং ফাংশন এর ক্ষেত্রে এর গড় ধারণা এর মানে কি 0 র দিকে নিয়ে যায় এই স্থানের উপর এবং আমরা এই পদ্ধতির পুনরাবৃত্তি ঘটায় ছোট ছোট স্থানের উপর এখন আমরা আলোচনা করব কি কি ধরনের বেসিক ফাংশন হতে পারে এখন আমরা যদি 1 ডাইমেনশনাল বেসিক ফাংশন দেখি তাহলে এটিকে খুবই সহজ মনে হবে এটিকে ভাঙার সবচেয়ে সহজ উপায় বলতে পারবে লাইন সেগমেন্ট অর্থাৎ লাইনের একটি অংশ অর্থাৎ ধরা যেতে পারে আমাদের কাছে একটি লাইনের অংশ আছে এবং আমরা তাকে খন্ডিত করতে চাই অর্থাৎ এক্স এর মান রয়েছে 0 থেকে x অব্দি এবং আমাদের নির্ধারণ করতে হবে যে এখানে কি কি অজানা আছে এই অজানা গুলি আমরা উদাহরণস্বরূপ ধরতে পারি ফাংশন গুলিকে বিভিন্ন বিন্দুতে এখন এখানে আমরা লাইনের একটি অংশকে ধরবো এবং FEM এ আমরা এটিকে লাইনের অংশ বলবো না বরং এলিমেন্ট বলবো কিন্তু যখনই তোমরা এলিমেন্ট শব্দটি শুনবে 1D র ক্ষেত্রে তখনই তোমাদের বুঝে নিতে হবে যে এটি একটি লাইনের অংশ অতএব এইভাবে অসংখ্য এলিমেন্ট নিয়ে এই FEM টি কাজ করে এখন প্রত্যেকটি এলিমেন্ট এর জন্য আমরা একটি করে বেসিক ফাংশন একটু আলাদা হবে তার থেকে যা আমরা এতক্ষন দেখে এসেছি উদাহরণস্বরূপ বলতে পারি যে আমরা যখন FDM সম্বন্ধে পড়াশোনা করছিলাম তখন দেখেছি যে অজানা গুলি হল ফাংশানের মানগুলি প্রত্যেকটি বিন্দুতে এবং আমরা সমীকরণ গুলি গঠন করবো এখন আমরা করবো যে আমরা জানি এখনো একই অর্থাৎ বিন্দুর মানগুলি কিন্তু আমরা একটি সুষম ফাংশন তৈরি করব যা দুটি বিন্দুর অন্তর্বর্তী স্থানকে গণনা করবে এখন আমরা বর্ণনা করব যা আমরা আগেই দেখেছি অতএব একটি এলিমেন্ট যার দুটি বেসিক ফাংশন আছে এবং দেখব যে তারা দেখতে কেমন হয় অতএব কে আমরা লিখব এইরূপে অতএব এগুলি হল এবং এটি হলো e তম অংশ বা এলিমেন্ট যাকে আমরা বৃহৎ করছি এবং এইখানে দেখাচ্ছি এবং প্রত্যেকটি এলিমেন্ট 1D র ক্ষেত্রে কটি করে বিন্দু থাকবে তা জানতে হবে 2 হল সঠিক উত্তর অর্থাৎ একটি ডানদিকে ও একটি বামদিকে অতএব বামদিকে বিন্দুটি যেটাকে আমরা বলছি যাতে তলায় এক দ্বারা চিহ্নিত এবং ডানদিকের বিন্দুতে দুই দাঁড়া চিহ্নিত অতএব আমি যদি কোন অংশকে ধরি যার অন্তর্বর্তীতে প্রত্যেকটি খন্ডের জন্য একটি করে 1 ও 2 বামদিকে ওর ডানদিকে থাকবে অতএব এটি হলো আমাদের প্রথম বেসিক ফাংশন এবং এটি কে ব্যাখ্যা করা হচ্ছে একটি খন্ড e এর উপর এবং এর মান 0 বাইরে অতএব এই ফাংশন কে আমরা এই খন্ডের বাইরে ব্যবহার করতে পারব না কারণ এটি শুধুমাত্র ওই খন্ডের উপরে প্রযোজ্য তাই এটি হলো তাহলে কি হবে এখানে দুটি বেসিক ফাংশন আছে একটি খন্ডের জন্য দুটি করে বেশিক্ষণ থাকে এবং আমরা দেখব যে কেন দুটি করে থাকে তাহলে প্রথমটি কি হবে এটি একটি খন্ড যার মধ্যে একটি অঞ্চল ও বিন্দুর সমষ্টি রয়েছে এই খন্ডটির মধ্যে একটি অংশ আছে এবং এই অংশটি তে রয়েছে দুটি বিন্দু এবং অংশটির জন্য দুটো বেসিক ফাংশন আছে FEM এ এই বেসিক ফাংশন গুলিকে বলা হয় সেপ ফাংশন মাঝেসাজে আমরা এই দুটি নামের যেকোনো একটি ব্যবহার করে থাকবো অতএব তুমি যদি কোথায় সেপ ফাংশন দেখো ভিসিত হওয়ার কোনো কারণ নেই এখন আমরা এটা জানব যে আমরা দুটো নাম কেন ব্যবহার করছি এটি শুধু একটি জ্যামিতিক বৈশিষ্ট্য অতএব আমি যদি প্রথম বেসিক ফাংশনটি প্লট করি তাহলে তা দেখতে কেমন হবে ধরা যাক সেটি হবে ও অতএব এই প্রথম সেপ ফাংশনটির মান কত x এ যা সমসাময়িক আমরা ধরে নিই যে এইখানে এর মান 1 তাহলে তে তার মান কত হবে শূন্য হল সঠিক উত্তর এবং এটিই হবে একটি সরলরেখা কারণ এটি লিনিয়ার অতএব প্রথম সেপ ফাংশনটি এইরকম দেখতে লাগবে এবং দ্বিতীয় সেপ ফাংশনটি কেমন হবে দেখতে অতএব এটি হবে 0 এ এবং 1 হবে তে এখন আমি যদি বলি যে আমি নিচ্ছি b তাহলে তা দেখতে কেমন হবে ট্রাপিজিয়াম হ্যাঁ এটি একটি ট্রাপিজিয়াম এর মত দেখতে হবে তাহলে এই ফাংশনটি যে সমীকরণটি তৈরি করবে তার ডিগ্রী কত হবে হ্যাঁ ফাস্ট ডিগ্রী এবং দুটোর ক্ষেত্রেই একটি লিনিয়ার x আছে তাহলে পুরোপুরি ভাবে এটি লিনিয়ার এবং এই ফাংশনটি মান কত হবে সেটা আমাদের জানার বিষয় অতএব তে এর মান কত হবে হ্যাঁ b হবে অতএব এটা যদি b হয় আমরা জানি এটা লিনিয়ার এবং এই ফাংশনটি সঠিক অতএব এই দুটি সেপ ফাংশন এর দ্বারা আমরা এদেরকে দেখাতে পারব দুটো লিনিয়ার ফাংশন দুটো বিন্দুর মধ্যে এটির সুবিধে হল যা একটি উদাহরণ দিয়ে বোঝানো যায় যেমন আমি এই b কে ছড়াচ্ছি এক স্থান থেকে খন্ডের অপরদিকে অতএব যদি এটা হয় e তাহলে অপরটি হবে e 1 অর্থাৎ এর পরবর্তী খণ্ডটি এই খন্ড টির ও দুটি সেপ ফাংশন থাকবে অতএব এর পরবর্তী প্রকার যে ফাংশনটি এই ভাবেই চলতে পারে বলা যাক যে এর মান এই বিন্দুতে সঠিক মান হবে এটি গঠন করে এটিকে ছোট ছোট আংশিক লিনিয়ার বলা যেতে পারে এবং এর সবচেয়ে সুন্দর গুণাবলী হল এই যে এর থেকে ফাংশনের মানটি আমরা পেতে পারি গ্রীন কারভ থেকে অন্তত এটা একটানা আগে তুমি যদি মনে করো যখন আমরা পালস ফাংশন পড়েছি তখন আমরা কি করেছি আমরা তখন এটিকে ভেঙে নিয়েছি কিছু খণ্ডে এবং আমরা বলেছি যে এক নম্বর পালসের একটি মান আছে তাহলে পালস 2 কে কিভাবে লিখব কিছু অন্য মান এর দ্বারা যদিও এই ফাংশনটি একটানা তবুও এটিকে বলপূর্বক পালস হিসেবে নেওয়া যেতে পারে এবং এটিকে খন্ডিত বলা যেতে পারে অতএব আমি একটি গাণিতিক ত্রুটি সংশোধন করলাম এই পদ্ধতিতে ফাংশন কে লেখার জন্য এর পরিবর্তে আমি যদি এই ধরনের নেই তাতে আমার আরো ভালো উত্তর আসবে এটাই আমরা আগে পড়ে এসেছি যখন আমরা ত্রিভুজের মত পালস ধরেছি অতএব FEM কোন ভাবেই পালসকে ধরে না কিন্তু আগের সবকটি পদ্ধতিতে আমরা পালস ধরেছি অতএব যে ত্রুটি আসছে তাতে পার্থক্য আছে অতএব এটি নতুন কিছু নয় বরং এই সমীকরণ গুলিকে কি বলা হয় এগুলোকে ল্যাগ্র্যান্জ সমীকরণ বলা হয় অতএব এটি হলো FEM এর মধ্য মনি সর্বদিক থেকে এবং এর দ্বারা আরো অনেক বৃহৎ পর্যালোচনা করা যেতে পারে লিনিয়ার ছাড়াও কোয়াড্রেটিক কিন্তু এর থেকেও বেশি যেটা প্রয়োজন সেটা কি তোমার কি অজানা বস্তুর সংখ্যা বাড়ছে ডেরিভেটিভ সম্বন্ধে তোমার কি ধারনা অতএব এইখানে আমি যে ফাংশন কে ধরেছি সেটি পার্থক্য নয় বরং ডেরিভেটিভ এই বিন্দু গুলিতে এগুলির ডেরিভেটিভ সম্ভব অতএব সত্যি তুমি যদি এখানে একটি কোয়াড্রেটিক এপ্রক্সিমিশন কে সংযোজন কর তাহলে আমরা এখানে আরো একটি বিন্দু পাব তাহলে মোট আমাদের কটি অজানা হলো হ্যাঁ বেড়ে গেল তবে এগুলি বেড়ে যাওয়া সত্বেও খণ্ডগুলি একই থাকবে এবার আমাদের জানতে হবে যে এই খন্ড গুলির জন্য আমাদের কতগুলি সেপ ফাংশন পাব এবং কতগুলি অজানা বস্তু এইগুলো কে বলা হয় উচ্চতর ক্রমের খন্ড এগুলি হল সবচেয়ে সরলতর যাকে কিছু মানুষ প্রথম ক্রোমের খন্ড বলে আমরা সংখ্যাটি বৃদ্ধি করি অতএব প্রশ্নটা হল যে আমি যদি আরেকটি বিন্দুর সংযোজন করি এখানে তাহলে আমি খন্ডকে আরো ছোট নিতে পারব এবং লিনিয়ার ধরতে পারবো অথবা আমি খন্ডটির চেহারা একি রাখলাম কিন্তু কোয়াড্রেটিক সমীকরণের সংযোজন করলাম কিন্তু সম্ভাবনা দুই তরফেই আছে কিন্তু দুটি ভিন্ন উত্তর পাবো তুমি যদি বলপূর্বক এই ফাংশন কে কোয়াড্রেটিক রূপে সংযোজন করতে চাও তাহলে তুমি বেশি ভালো উত্তর পেতে পারো এগুলোই হচ্ছে বিষয়বস্তু অংকটি জটিল হয়ে যাচ্ছে কারণ উচ্চক্রমের সমীকরণ এসেছে কিন্তু এইসবই আমরা আগেই দেখে এসেছি তাই এতে অবাক হওয়ার কিছু নেই এই নিয়ে আর কোন প্রশ্ন থাকলে আমরা জিজ্ঞাসাবাদ করব 2 D তে যাওয়ার আগে যেখানে দুটি বিন্দু আছে তবুও এটা পলিনোমিয়াল থাকতে পারে আমরা আমরা জানি যে দুটি বিন্দুর মাধ্যমে আমরা একটি সরলরেখা গঠন করতে পারব তোমরা এখন যা ভাবছো তা হল গস কুয়াড্রেজার যা হলো একটি ফাংশানের ইন্টিগ্রাল একটি ফারাক এর ভেতরে এখানে আমরা কোন ইন্টিগ্রেশন ধরছি না বরং আমরা কথা বলছি দুটি বিন্দু সম্পর্কে এবং তাদের ডিগ্রী অফ ফ্রিডম কত হবে তা নিয়ে অতএব তোমার যদি দুটি বিন্দু থাকে তুমি তাহলে একটি মাত্র সরলরেখা গঠন করতে পারবে এর থেকে বেশি কিছু না যা হলো 1 D